শেষ আলোচনায় আমরা RC সার্কিট এর স্টেপ প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করছিলাম তাই আমরা সেই অংশ থেকে আমাদের আলোচনা শুরু করব এবং আমরা RC সার্কিটের প্রতিক্রিয়াটি দেখতে পাব বিশেষত ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ মান এবং তারপরে আমরা RL সার্কিটের জন্য এগিয়ে যাব এবং আমরা দেখব যে RL সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া কী হতে পারে এবার আমরা শেষ অধ্যায়ে যা আলোচনা করেছি তা পুনরায় মনে করি আমরা বলেছিলাম যে সময় t0 এর সমান হলে সার্কিটটি বন্ধ হয়ে যায় তখন এই নির্দিষ্ট ঘটনাটি সমানভাবে একটি স্টেপ ফাংশন এবং তারপরে RC সার্কিটের সাথে ভোল্টেজ উত্স হিসাবে সমতুল্যভাবে উপস্থাপিত হতে পারে আর আমরা দেখতে পাই যে RC সার্কিটের জন্য সমীকরণটি আমরা চিত্রটিতে দেখছি মেশ সমীকরণগুলির সাহায্যে এখন যখন আমরা উদ্ভূত হয়েছিলাম তখন আমরা V0 জানি একই থাকবে সময় t 0 এবং যখন সময় t 0 এই মানটি এই এক্সপ্রেশনটির সাহায্যে গণনা করা যায় এটি সুতরাং এটি আমরা আমাদের আগের বক্তৃতাটিতে আলোচনা করেছি এখন আসুন উত্স ভোল্টেজ VS V0 কিনা তা দেখে নিই লেখচিত্রটি ছবিতে যেমন দেখানো সেরকম হবে আপনি যদি এই নির্দিষ্ট সমীকরণটি দেখেন তবে দেখতে পাবেন t 0 সময়ে মানটি বাড়তে শুরু করবে সুতরাং আমরা যখন t0 এর জন্য প্লট করব তখন আমরা ভোল্টেজের মান V0 হিসাবে রাখব আমরা কি করলাম আমরা ভোল্টেজটিকে V0 হিসাবে রেখেছি এবং তারপরে এটি রাখলাম সুতরাং এখন যদি আপনি t এর বিভিন্ন মান 1 2 3 হিসাবে রাখেন তবে আপনি লেখচিত্র পাবেন যেমন চিত্রটিতে প্রদর্শিত হয়েছে এখন আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটি মনে রাখতে হবে তা হল স্থির বা স্টেডি স্টেট মান যা সাধারণত 5 সময় ধ্রুবকের পরে ঘটে ক্যাপাসিটার এ ভোল্টেজ VS এর সমান হতে পারে যা উত্স ভোল্টেজ এখন আসুন অন্য একটি শর্ত নেওয়া যাক ক্যাপাসিটারটি যদি প্রথমে আনচার্জ করা না থাকে তার অর্থ V0 0 তবে কী করতে হবে অবশ্যই V0 0 রাখতে হবে এক্ষেত্রে আপনি এখন যা পাবেন তা হল যা t0 সময়ের জন্য সুতরাং এই ক্ষেত্রে কি হবে বক্ররেখা 0 থেকে শুরু হবে সুতরাং আপনি এটির মতো বক্ররেখা দেখতে পাবেন যেখানে t0 সময়ের জন্য ভোল্টেজ VS এ আবার স্থির হবে এবং t0 সময়ের জন্য হবে 0 সুতরাং সেই ক্ষেত্রে এটি হবে চিত্রটিতে যেমন দেখানো হয়েছে অবশেষে এটি VS এ স্থির হবে যা সোর্স ভোল্টেজ ছাড়া কিছুই নয় এখন যদি আপনাকে ক্যাপাসিটরের মধ্যে তড়িৎ প্রবাহ সন্ধানের জন্য জিজ্ঞাসা করা হয় তবে আপনাকে অবশ্যই ভোল্টেজ সমীকরণকে অবকলন করতে হবে যা আমরা পেয়েছি সুতরাং তড়িৎ প্রবাহ এখন আপনি যদি অবকলন করেন আপনি পাবেন এবং u যুক্ত করতে হবে যাতে নিশ্চিত করা যায় সময় 0 এর চেয়ে বেশি হয় কারণ এটি একটি ইউনিট ফাংশন সময় t0 হলে এর মান 0 এর চেয়ে বেশি হয় সুতরাং এই সমীকরণ টা ছাড়া আর কিছুই নয় যখন সময় t0 যা u হিসাবে লেখা যায় এখন আপনি যদি এই 2 টি সমীকরণ দেখেন তবে দেখা যাবে এই সমীকরণটি বাড়ছে তাত্পর্যপূর্ণভাবে এবং আর এই সমীকরণটি দেখবেন তাত্পর্যপূর্ণভাবে হ্রাস পাচ্ছে যার স্পষ্ট কারণ ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ হয়ে যায় উত্সের ভোল্টেজের সমান তড়িৎ প্রবাহ শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে সুতরাং প্রতিক্রিয়াগুলি হবে ক্যাপাসিটরে ভোল্টেজের প্রতিক্রিয়া এটি Vs থেকে একটা নির্দিষ্ট মানে স্থির হবে যখন সময় t অসীম এর দিকে এগোবে এবং তড়িৎ প্রবাহের মান শুরু হবে VsRথেকে সুতরাং এখানে মান সময় t 0 হলে I এর মান হবে VsR আর তা এক্সপনেন্সিয়ালি হ্রাস পাবে সুতরাং এটি স্থির হবে সাধারণত 5 গুণ সময় ধ্রুবকের পরে কারণ আমরা ধরে নিই যে 5 সময় ধ্রুবক এ আমরা যা পাই তা 1 শতাংশেরও কম অর্থাৎ এটি প্রায় 0 মানের কাছাকাছি স্থায়ী হয় সুতরাং এই ক্ষেত্রে এই অনুমান করা হয় যে 5 গুণ সময় ধ্রুবকের পরে তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ একটা স্থিতিশীল মানে পৌঁছায় RC বা RL উভয়েরই স্টেপ প্রতিক্রিয়া সন্ধানের জন্য একটি বিকল্প পদ্ধতি রয়েছে কারণ তা উভয় প্রকারের সার্কিটের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা ক্যাপাসিটর এ ভোল্টেজের ক্ষেত্রে যা বের করেছিলাম তা ছিল যা সময় t এর 0 এর চেয়ে বড় যে কোনও সময় এর জন্য প্রযোজ্য আপনি যদি এই সমীকরণটি দেখেন তবে আপনি জানতে পারবেন সমীকরণে 2 টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এটি v vf vn হিসাবে লেখা যেতে পারে এখানে vf Vs আর vn e t𝛕 vn হল সার্কিটের প্রাকৃতিক প্রতিক্রিয়া কারণ যদি উৎস বিহীন RC সার্কিট সমীকরণ এর কথা মনে করা হয় তবে বোঝা যাবে আমরা যা পেয়েছি তা সমীকরণ এর সমান সুতরাং vn একটি প্রতিক্রিয়ার অংশ যা সাধারণভাবে প্রায় 5 সময় ধ্রুবকের পরে 0 তে স্থির হয় একেই ক্ষণস্থায়ী প্রতিক্রিয়া বা প্রাকৃতিক প্রতিক্রিয়া হিসাবে অভিহিত করা হয় একে প্রাকৃতিক প্রতিক্রিয়া বলা হয় কারণ এটি কোনও উত্স মুক্ত বা উত্স বিহীন সার্কিটের প্রতিক্রিয়া যেখানে কোনও বাহ্যিক উত্স প্রয়োগ করা হয়নি এখন v f বাধ্যতামূলক প্রতিক্রিয়া হিসাবে পরিচিত কারণ এটি বাহ্যিক শক্তি প্রয়োগ করার সময় সার্কিট এ উৎপন্ন হয় সুতরাং এর অর্থ যখন আমরা যখন কোনও বাহ্যিক উত্স যেমন ভোল্টেজ উত্স বা তড়িৎ প্রবাহ উত্স প্রয়োগ করি তা সার্কিটের জন্য বাহ্যিক উত্স হিসাবে কাজ করে সুতরাং এ ক্ষেত্রে যা জানা যাবে তা হল v f যা বাধ্যতামূলক প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই নয় আমরা এটিকে স্টেডি স্টেট প্রতিক্রিয়া হিসাবেও বলতে পারি কারণ এটি সার্কিটকে উত্তেজিত করার পরে দীর্ঘক্ষণ রাখা থাকে তাই এক্ষেত্রে এটি সার্কিটের স্টেডি স্টেট প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই না সুতরাং এখন এই স্টেডি স্টেট প্রতিক্রিয়া হল সার্কিটের প্রতিক্রিয়া যখন সময় t অসীমের দিকে চলমান সুতরাং আপনি এখন লিখতে পারেন যে v vs গুণ Vs হল ক্যাপাসিটর এর ভোল্টেজ যখন সময় t অসীমের দিকে যাচ্ছে একইভাবে V0 কী V0 হল ক্যাপাসিটর এ ভোল্টেজের মান যখন সময় t 0 র সমান সুতরাং এই সমীকরণকে আমরা দেখতে পাচ্ছি একইভাবে উপস্থাপিত হতে পারে v v∞ v − v∞ হিসাবে সুতরাং এটি প্রথম প্রতিক্রিয়া এবং সার্কিটের প্রাকৃতিক প্রতিক্রিয়ার সংমিশ্রণ ছাড়া আর কিছুই নয় এখানে V0 প্রাথমিক ভোল্টেজ যখন সময় t 0 এর সমান কারণ ক্যাপাসিটরের ক্ষেত্রে যেমন ঘটে ক্যাপাসিটার এ ভোল্টেজ তাত্ক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে না এর অর্থ V0 হল ভোল্টেজ যখন সময় t 0 এবং t 0 এর সমান এবং সর্বদা একই থাকে এবং v∞ স্টেডি স্টেট বা ক্যাপাসিটর এ ভোল্টেজের চূড়ান্ত মান ব্যতীত আর কিছুই নয় এখন 1 টি উদাহরণ নেওয়া যাক এবং RC সার্কিট সম্পর্কিত আমরা এখন পর্যন্ত কী আলোচনা করেছি তা দেখে নেওয়া যাক এখন এই চিত্রে a অবস্থানে একটি দীর্ঘ সময়ের জন্য স্যুইচ আছে এখন সময় t হল সুইচকে a থেকে b এ সরানো হওয়ার সময় তারপরে আমাদের ভোল্টেজ v বের করতে হবে সময় t 0 এর চেয়ে বড় এবং ভোল্টেজ বের করতে হবে সময় t থাকবে 1 সেকেন্ডে এবং 4 সেকেন্ডে এখন আপনি যদি এই নির্দিষ্ট সার্কিটটি দেখেন তবে প্রথমে ক্যাপাসিটর এ ভোল্টেজের মান বের করতে হবে যখন সময় হবে t 0 - অর্থাৎ যে মানটি নির্ধারণ করতে হবে তা হল সুইচটি a থেকে b তে নিক্ষেপের ঠিক আগে এখন আপনি যদি সার্কিটটি দেখেন তবে সহজেই সনাক্ত করতে পারবেন ক্যাপাসিটরের ভোল্টেজ কী হবে মান কী হবে কারণ সময়ে t 0 এ আপনি ভোল্টেজ উত্সের মানটি 24 ভোল্ট দেখতে পাবেন এখন আমাদের কাছে 3 কিলো ওহম এবং 5 কিলো ওহম রেজিস্ট্যান্স রয়েছে ক্যাপাসিটার এ ভোল্টেজ 5 কিলো ওহম রোধের ভোল্টেজ ছাড়া আর কিছুই নয় তবে আমরা কী করতে পারি আমরা কেবল ভোল্টেজ বিভাজন ব্যবহার করতে পারি ক্যাপাসিটর এ ভোল্টেজ 15 ভোল্ট পাওয়া যাবে এখন যেহেতু ক্যাপাসিটার এর ভোল্টেজ তাত্ক্ষণিক পরিবর্তন হতে পারে না তাই আমরা v0− v0 v 15 ভোল্ট বলতে পারি সুতরাং আমরা v এর মান খুঁজে পেয়েছি এখন সময় t0 তে সুইচ বন্ধ রয়েছে সেক্ষেত্রে আপনি যদি স্যুইচটি বন্ধ করেন তুল্য সার্কিটটি চিত্রে যেমন দেখানো হয়েছে তেমন দেখায় যেখানে ক্যাপাসিটারটি সংযুক্ত রয়েছে তবে এখানে রোধ এবং আবার একটি ভোল্টেজ উত্স রয়েছে ক্যাপাসিটারটির মান 05 মিলি ফ্যারাড আর এই রোধের মান 4 কিলো ওহম এবং ভোল্টেজ 30 ভোল্ট এই হবে শর্ত যখন সুইচ a থেকে b তে নিক্ষিপ্ত হয় সুতরাং আপনি যদি এই সার্কিটটি দেখতে পান তবে আপনি দেখতে পাবেন যে এগুলি সার্কিটের 2 টি টার্মিনাল কিনা এর ডান দিকটি থেভেনিন তুল্য ছাড়া আর কিছুই নয় যা ক্যাপাসিটর এ প্রয়োগ করা হয় সুতরাং কি বলা যাবে এই সার্কিটের থেভেনিন তুল্য চিত্রটি t0 সময়ে এরকম দেখতে হবে সুতরাং এই অংশটি থেভেনিন তুল্য হবে সুতরাং সহজভাবেই বলা যাবে RTh 4 কিলো ওহম ছাড়া আর কিছুই নয় তবে সে ক্ষেত্রে কী হবে তবে ক্যাপাসিটরের মান দরকার কারণ সময় ধ্রুবকের মান নির্ণয়ের জন্য তা দরকার ক্যাপাসিট্যান্সের মান 5 মিলি ফ্যারাড সময় ধ্রুবকের মান নির্ণীত হবে 2 সেকেন্ড যখন দীর্ঘ সময় ধরে সার্কিটটি একভাবে রাখা হয় ক্যাপাসিটরটি ভোল্টেজ v দিয়ে চার্জ করা হয় যা হল 30 ভোল্ট তবে কী হবে সহজেই বলা যেতে পারে v ইনফিনিটি 30 ভোল্ট ছাড়া কিছুই নয় সুতরাং v ভোল্টেজের স্টেডি স্টেট মান 30 ভোল্ট হবে v এর মান আমরা ইতিমধ্যেই গণনা করেছি যা হল 15 সুতরাং এই 2 অংশে মান বসালেই সময় ধ্রুবক এর মান পাওয়া যাবে যে কোনও সময় t তে ভোল্টেজের মান পাওয়া যাবে এখন সময় t 1 এ ভোল্টেজ v এর মান পাওয়া যাবে 20 ভোল্ট 20902 ভোল্ট t 4 এ এর মান হবে 2797 ভোল্ট এটা সহজেই দেখা যাবে যে সময় 1 থেকে 4 থেকে পরিবর্তিত হলে ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়ছে এবং শেষ পর্যন্ত এটি স্টেডি স্টেট মান হিসাবে স্থির হবে যা 30 ভোল্ট এখন আসুন RL সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলি এখন বাম দিকে চিত্রটিতে দেখা যাবে একটি রোধ এবং ইন্ডাক্টার রয়েছে যারা উভয়ই ভোল্টেজ উত্স Vs এর সাথে সিরিজে রয়েছে যদি t0 সময়ে সুইচ বন্ধ হয় মানে সার্কিটটিতে ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে স্যুইচিং ঘটনাগুলো তুল্য সার্কিটটিতে Vsu হিসাবে দেখানো যেতে পারে এটি ভোল্টেজ উত্স এবং তারপরে r এবং তারপরে ইন্ডাক্টার l হবে ধরা যাক আমাদের যে কোনও সময়ে ইন্ডাক্টরের জন্য তড়িৎ প্রবাহ I এর মান বের করতে হবে আর যে কোনও সময় t তে ইন্ডাক্টার এর ভোল্টেজ তবে আমরা কি করবো আমরা দুটো পদ্ধতিই ব্যাবহার করবো যাতে সার্কিটের RL প্রতিক্রিয়া পাওয়া যায় প্রথমেই কারশ্যফের সূত্র প্রয়োগ করতে হবে তার মানে আমরা বলতে পারি যে এই নোডে তড়িৎ প্রবাহ iR আমরা জানি যে এই তড়িৎ প্রবাহ iL যা সময় নির্ভর তড়িৎ প্রবাহ ছাড়া আর কিছুই নয় KCL ব্যবহার করলে আমরা লিখতে পারি এটি সাধারণ ভাবে কারশ্যাফের তড়িৎ প্রবাহ সূত্রের একটা প্রয়োগ আর তা সহজেই সার্কিট সমাধান করতে পারে এবং আপনি ইন্ডাক্টারের তড়িৎ প্রবাহের মান বের করা যাবে যা সময় t এর ফাংশন ছাড়া কিছুই না একটা বিকল্প কৌশল ব্যবহার করেও সমাধান করা যেতে পারে যা আমরা ব্যাখ্যা করেছি যেটা বের করা এবং ব্যবহার করা সহজ সুতরাং এখন বলতে পারি যে প্রতিক্রিয়াটি কিছু সাধারণ তড়িৎ প্রবাহ ও কৃত তড়িৎ প্রবাহ এর সমন্বয় এবার ধরা যাক প্রাকৃতিক প্রতিক্রিয়া হল কারণ এটা জানা আছে যে এই প্রাকৃতিক প্রতিক্রিয়া সর্বদা ক্ষয়িষ্ণু কারণ সেখানে কোনও বাহ্যিক শক্তি প্রয়োগ করা হয়নি সুতরাং ইন্ডাক্টারগুলির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহটি যা হয় তা অবশেষে কমতে কমতে 0 হয়ে যাবে সুতরাং এটি সর্বদা এক্সপনেনশিয়ালি ক্ষয়িষ্ণু হবে সুতরাং প্রাকৃতিক প্রতিক্রিয়া এইভাবে প্রকাশ করা হবে A একটি ধ্রুবক যা আমাদের নির্ণয় করতে হবে এবং সময় ধ্রুবক হল τ যা হল LR এখন কৃত প্রতিক্রিয়া কী হবে কৃত প্রতিক্রিয়া হল স্যুইচটি বন্ধ হওয়ার পরে দীর্ঘ সময়ের জন্য তড়িৎ প্রবাহের মান সুতরাং সার্কিটটি দেখলে দেখা যায় প্রাকৃতিক প্রতিক্রিয়াটি মূলত 5 সময় ধ্রুবক পরে শেষ হয়ে যাবে তবে কী হবে স্টেডি স্টেট অবস্থায় সময় t অসীমের দিকে এগোলে ইন্ডাক্টার শর্ট সার্কিট হিসাবে কাজ করবে সুতরাং সেই ক্ষেত্রে যদি মানটি প্রতিক্রিয়া হয় তবে Vs R ছাড়া কিছুই নয় অতএব i Vs R Ae− τ এখন আমাদের ধ্রুবক A এর মান বের করতে হবে আমরা ধরে নিই I0 হল প্রারম্ভিক তড়িৎ প্রবাহ যা কন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে যার অর্থ তখন সময় t 0− এর সমান মানে স্যুইচ প্রয়োগের ঠিক আগে সময়টি বলা হল যখন সার্কিটটি ঠিক চালু হয় এবং ভোল্টেজ উত্স প্রয়োগ করা হয় সুতরাং সেই সময় আমরা ধরে নিই যে ইন্ডাক্টারের মধ্যে তড়িৎ প্রবাহ হল I0 I0 ভোল্টেজ উত্স থেকে আসবে না কারণ এটি তখনও প্রয়োগ করা হয়নি এটি অন্য যে কোনও উত্স থেকে আসবে যা প্রাথমিকভাবে প্রয়োগ হয়েছিল এবং এখনও এটি সার্কিটে থেকে গেছে অন্য কোনও কারনে ইন্ডাক্টারে তা প্রবাহিত হয় এবং আমরা বলতে পারি i0− i0 I0 কারণ আমরা জানি যে ইন্ডাক্টার মাধ্যমে তড়িৎ প্রবাহ তাত্ক্ষণিকভাবে পরিবর্তিত হতে পারে না সুতরাং সার্কিটের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছিল যার জন্য এই প্রাথমিক তড়িৎ প্রবাহ I0 পাওয়া গিয়েছিল এবং এটি বজায় রাখা হবে কারণ তড়িৎ প্রবাহ ইন্ডাক্টার মাধ্যমে পরিবর্তন হতে পারে না অর্থাৎ এটা ঘটেছিল যখন সময় ছিল t 0 সুতরাং সময় t 0 বসালে এটি হবে 1 এবং I0 হয়ে যাবে VSR A সুতরাং A I0 VSR সুতরাং এখানে A এর মান বসালে তড়িৎ প্রবাহ হবে তাই এই চিত্রটা দেখুন আর ধরে নিন VSR I0এর চেয়ে ছোট তবে ইন্ডাক্টার মাধ্যমে তড়িৎ প্রবাহ হবে যেমন চিত্রে প্রদর্শিত সুতরাং RL সার্কিটের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পর্কে কি বলা যাবে আপনি কেবল লিখতে পারেন যে সময় অসীমের দিকে অগ্রসর হলে হবে i হল t 0 সময়ে তড়িৎ প্রবাহ আর i∞ হল t ∞সময়ে তড়িৎ প্রবাহ তাই এগুলিকে তড়িৎ প্রবাহ i এর প্রাথমিক এবং চূড়ান্ত মান বলা হয় সুতরাং আপনি যদি বলেন যে প্রাথমিকভাবে এখানে কোনও ইন্ডাক্টারের মধ্য দিয়ে কোন তড়িৎ প্রবাহ হচ্ছে না অর্থাৎ i0 এর সমান যে কোনও সময় t তে তড়িৎ প্রবাহ i 0 হয় যখন সময় t 0 হয় সময় t 0 তে এটা হবে সুতরাং এখানে দেখতে পাওয়া যাবে I0 VsR এটা এক্সপনেনশিয়ালি কমতে থাকবে কিন্তু এখানে এটা স্থির হবে VsR তে কারণ এটা এক্সপনেনশিয়ালি বাড়তে থাকবে সুতরাং ইউনিট স্টেপ ফাংশন প্রয়োগ করলে বলতে পারি যে এটা হবে এটিই হল RL সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া যখন I0 0 এর সমান সুতরাং এটি হল সেই তড়িৎ প্রবাহ যা ইন্ডাক্টারটির মধ্য দিয়ে প্রবাহিত হবে এখন এটা জানা আছে যে ভোল্টেজ v হল Ldidt তাই যখন তড়িৎ প্রবাহের অবকলন করি যা আমরা আগে পেয়েছিলাম যখন আমরা অবকল করেছিলাম তখন আমরা v এর মান পাই যা vse t τ u সুতরাং এখন t0 সময়ে কন্ডাক্টরের ভোল্টেজ হবে vf এবং তারপরে এটি এক্সপনেন্সিয়ালি কমতে কমতে হবে 0 সুতরাং এটি ক্যাপাসিটরের প্রতিক্রিয়ার ঠিক বিপরীত যখন ক্যাপাসিটারের ক্ষেত্রে ভোল্টেজ বাড়তে বাড়তে স্টেডি স্টেট মান হয়ে যায় যখন ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ 0 এ স্থির হয় এবং একইভাবে তড়িৎ প্রবাহ ক্ষেত্রে স্টেডি স্টেট মানে স্থির হয় যখন ক্যাপাসিটরের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ t 0 এ স্থির হয় সুতরাং এইভাবে আপনি বলতে পারেন যে L এবং C এর জন্য ভোল্টেজ তড়িৎ প্রবাহ প্রতিক্রিয়া একে অপরের বিপরীত এখন আসুন আমরা RL সার্কিটের প্রতিক্রিয়া বুঝতে 1 টা উদাহরণ নিই 0 এর চেয়ে বেশি সময়ের জন্য চিত্রটিতে এর মান খুঁজে নেওয়া দরকার এখন আমরা ধরে নেব যে সুইচটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এবং এটি ঠিক t0 সময়ে খোলা হয়েছিল অর্থাৎ স্যুইচটি t0 সময়ের জন্য বন্ধ ছিল এবং এটি পর্যাপ্ত সময়ের জন্য স্যুইচ করা হয়েছিল যার অর্থ ইন্ডাক্টারটি শর্ট সার্কিট ছিল এবং যেহেতু সুইচ বন্ধ ছিল তাই এই 3 ওহম রোধটিও শর্ট সার্কিট ছিল সুতরাং তড়িৎ প্রবাহ I এর মান t 0 সময়ে কত হবে কেবল কেভিএল প্রয়োগ করে জানা যাবে যে 10 ভোল্ট 2 ওহম রোধের ওপর প্রয়োগ করা হয় এবং এটি সার্কিটের তড়িৎ প্রবাহের মান নির্ধারণ করবে সুতরাং I0 হবে 5 অ্যাম্পিয়ার ছাড়া এবং এখন আমরা জানি যে ইন্ডাক্টার তড়িৎ প্রবাহের পরিবর্তন করতে পারে না তাত্ক্ষণিকভাবে সে সার্কিট বন্ধ করার পরেও যখন স্যুইচ বন্ধ থাকে তখন t0 সময়ে তড়িৎ প্রবাহ I0 মানে তা সার্কিট বন্ধ হওয়ার ঠিক আগে বা তার ঠিক পরে তড়িৎ প্রবাহ তাত্ক্ষণিকভাবে পরিবর্তিত হতে পারে না তাই এর মান তড়িৎ প্রবাহ I0 হবে 5 অ্যাম্পিয়ার এখন যখন স্যুইচ অফ থাকে মানে এটি খোলা হবে মানে 2 ওহম এবং 3 ওহম রোধ সিরিজ হবে তো এক্ষেত্রে কী হবে এখন সময় অসীম হলে তড়িৎ প্রবাহ i ∞ কেমন হবে যদি এই চিত্রটি দেখেন এবং যদি খুব দীর্ঘ সময়ের জন্য এখানে ভোল্টেজ প্রয়োগ করেন তবে স্যুইচটি খোলা হলে ইন্ডাক্টারটিতে আবার শর্ট সার্কিট হবে এবং তারপরে ইন্ডাক্টরের মাধ্যমে প্রবাহিত তড়িৎ প্রবাহ 2 ওহম এবং 3 ওহম রোধের সিরিজের হিসেবে চালিত হবে সুতরাং সেক্ষেত্র i ∞ 2 অ্যাম্পিয়ার হবে এখন যদি এই নির্দিষ্ট চিত্র দেখেন আর এর থেভেনিন তুল্য দেখেন তা হবে 5 ওহম রোধের সাথে 10 ভোল্টের সিরিজ সুতরাং এটি ইন্ডাক্টার এর দিক থেকে থেভেনিন তুল্য হবে সুতরাং RTh 5 ওহম হবে সুতরাং এখানে কেবল লিখতে হবে RTh এখন সময় ধ্রুবক τ এর মান বের করতে হবে যা L RTh L এর মান 1 3H প্রদত্ত এবং RTh 5 তবে τ 115 সেকেন্ড হবে এখন আপনার কাছে সমস্ত মান আছে আপনি এই সমীকরণে এবং এই রাশিমালায় মানগুলি বসাতে পারেন সুতরাং এটি হয়ে যাবে i∞ 2 i 5 τ 115 তাই সর্বোপরি ইন্ডাক্টারের মধ্যের তড়িৎ প্রবাহ I এর মাণ হবে 2 3e−15t যখন সময় t0 আমরা আমাদের আজকের অধিবেশনটি বন্ধ করতে চলেছি এই অংশে আমরা RC এর স্টেপ প্রতিক্রিয়ার পাশাপাশি RL সার্কিট সম্পর্কে আলোচনা করেছি সুতরাং পরবর্তী বক্তৃতায় আমরা স্টেপ প্রতিক্রিয়া সম্পর্কিত আমাদের বক্তৃতাটি চালিয়ে যাব এবং আমরা দ্বিতীয় ঘাতের সার্কিটগুলিও দেখতে পাব